সেল কালচার এর উপরে বক্তৃতাতে আবার স্বাগত আমরা তৃতীয় সপ্তাহে আছি এবং আমরা আমাদের প্রথম ক্লাস শেষ করেছি আমরা দ্বিতীয় ক্লাস শুরু করতে চলেছি তোমাদের নিশ্চয়ই মনে আছে শেষ ক্লাসে আমরা মাইক্রোস্কপি সম্পর্কে আলোচনা করেছিলাম আমরা আপ্ রাইট এবং ইনভার্টেড সিস্টেমের প্রয়োজনীয়তা এবং চ্যালেঞ্জগুলো সম্পর্কে আলোচনা করেছিলাম এবং শেষে আমি তোমাদের লেন্সে লেখা থাকা নিউমারিকাল অ্যাপারচার সম্পর্কে বলেছিলাম এখন যদি তুমি অবজেক্টিভটা দেখো এবং এই জায়গায় তুমি অবজেকটিভটা ফিট করছ এখানে সমস্ত খাঁজগুলো কাটা আছে এখন তুমি এটাকে এভাবে উপর থেকে দেখতে পারো কিছু ছোট ছোট জিনিস রয়েছে যেগুলো আমাদের দেখতে হবে আমরা বেশিরভাগই 40X 10X বা 20X লেখাগুলোর দিকে লক্ষ্য রাখি কিন্তু Refer Time 0143 এছাড়াও তোমাকে ছোট হাতের এন যাকে নিউমেরিক্যাল অ্যাপারচার বলে সেই লেখার দিকে লক্ষ্য রাখতে হবে কাঁচ প্লাস্টিক বা অন্য কোন পদার্থের মাধ্যমে পর্যবেক্ষণ করার জন্য অবজেক্টিভটি সবচেয়ে উপযুক্ত তা এই নিউমেরিক্যাল অ্যাপারচার বলে দেবে এই মুহূর্তে আমি এটার ফিজিক্স নিয়ে কিছু বলছি না তোমরা যারা আগ্রহী তারা খুলে দেখতে পারো নিউমেরিক্যাল অ্যাপারচার কি ধরনের হয় এটি অবজেক্টিভ লেন্সের একটি বৈশিষ্ট্য এবং আমি আমার অভিজ্ঞতা থেকে দেখেছি এটা এমন একটা বিষয় যা বড় বড় মাইক্রোস্কোপ বিক্রেতারা তোমাকে জানাবে না তারা শুধুমাত্র নিজেদের জিনিস বিক্রি করতে চাইবে সুতরাং খুব সতর্ক হতে হবে কারণ জেইস নিকন অলিম্পাস প্রভৃতি যে কোন প্রথম সারির কোম্পানি একেকটি অবজেকটিভের জন্য প্রচুর টাকা নেয় মাইক্রোস্কোপ নয় একেকটি অবজেকটিভের জন্য প্রায় এক লাখ বা ঐরকম রেঞ্জের টাকার প্রয়োজন হয় একটা ভালো মানের মাইক্রোস্কোপের বাজেট 15 থেকে 30 লাখ পর্যন্ত হতে পারে তুমি সস্তায়ও ধরা যাক 5 লাখের মধ্যেও মাইক্রোস্কোপ পেতে পারো কিন্তু সেগুলি উন্নত মানের হবে না তবে তুমি সেগুলো দিয়ে কাজ চালিয়ে নিতে পারবে কিন্তু মাইক্রোস্কোপ কিনতে চাইলে আমাদেরকে আগে থেকে ভালোভাবে পরিকল্পনা করতে হবে পাঁচ লাখের মাইক্রোস্কোপ তুমি চাইলেই পেয়ে যাবে না তাই আগে থেকে ভালোভাবে পরিকল্পনা করতে হবে যে তুমি কি ধরনের জিনিস চাইছো এক্ষেত্রে কোন গোলমাল করা যাবে না যদি তোমার কাছে দুই ধরনের নমুনা থাকে উদাহরণস্বরূপ বলা যায় তোমার কাছে একটা প্লাস্টিকের নমুনা রয়েছে এবং একটা কাঁচের ভেসেল রয়েছে এক্ষেত্রে তোমার ভিন্ন নিউমেরিক্যাল অ্যাপারচার যুক্ত দুটি ভিন্ন ধরনের অবজেকটিভের প্রয়োজন হবে Refer Time 0434 সুতরাং তোমার কাছে বিভিন্ন ধরনের অবজেকটিভ থাকতে হবে এখন মাইক্রোস্কোপির ব্যাপারে তৃতীয় বিষয়টি হলো তোমরা জানো কোনো গবেষণাগারে মেটালার্জিক্যাল স্যাম্পল এর জন্য বা কোনো গবেষণাগারে কোষ পর্যবেক্ষণের জন্য বা কোনো গবেষণাগারে ইলেকট্রন ইন্টিগ্রেশনের জন্য মাইক্রোস্কোপ ব্যবহৃত হয় এগুলো সবই অস্বচ্ছ সিস্টেম তুমি এক্ষেত্রে আপ রাইট মাইক্রোস্কোপের আরেকটি সংস্করণ মেটালার্জিক্যাল মাইক্রোস্কোপের ব্যাপারে ভাবতে পারো তোমাকে প্রয়োজনীয়তা অনুসারে কিছু জিনিস বুঝে নিতে হবে এবং সব থেকে গুরুত্বপূর্ণ হলো বাজেট বাজেটের সীমাবদ্ধতা সবসময়ই থাকবে সুতরাং আমাদের কাছে যা বাজেট আছে সেটিকেই লাভজনক ভাবে ব্যবহার করা নিশ্চিত করতে হবে এজন্য প্রথমেই আমি তোমাদেরকে একটা রোডম্যাপ তৈরি করার কথা বলেছিলাম যে এই সময়ের মধ্যে আমরা এই জিনিসগুলো অর্জন করব সঠিক রোডম্যাপ না থাকলে তোমার না চাওয়া সত্বেও তুমি হোঁচট খাবে এবং এই কথা আমি আমার মন থেকে বলছি সারা পৃথিবী জুড়ে 5 থেকে 6 টি স্টেট অফ আর্ট ফেসিলিটি গড়ে তোলার সময় আমাকেও গবেষণাগারের পুঁজি সম্পর্কিত এই রোলার কোস্টার রাইড এর মধ্যে দিয়ে যেতে হয়েছে Refer Time 0650 কিন্তু শুরুর দিকে একথা আমাকে বলার মতো কেউ ছিল না সুতরাং তুমি জানো যে তুমি প্রতিবন্ধকতার সম্মুখীন হবে এবং তোমাকে কি করতে হবে সুতরাং সঠিকভাবে পরিকল্পনা করা উচিত তোমার একটা মাপকাঠি তৈরি করা উচিত যে প্রথম বছর শেষে আমি এগুলো সম্পন্ন করব দ্বিতীয় বছর শেষে আমি এগুলো সম্পন্ন করবতৃতীয় বছর শেষে আমি এগুলো সম্পন্ন করব এভাবে দশ বছরের পরিকল্পনা তোমার করে রাখা উচিত Refer Time 0737 এখন মাইক্রোস্কোপ নিয়ে আরও একটি বিষয় হলো তুমি এর সাথে ফ্লুরোসেন্ট সংযুক্তিকরণ চাও কিনা কারণ এখনকার দিনে অ্যান্টিবডি কনজুগেটেড মার্কার ন্যানো পার্টিকেল ফ্লুরোসেন্ট ন্যানো পার্টিকেল বিভিন্ন ধরনের কনজুগেশন প্রক্রিয়া বিভিন্ন ধরনের হিস্টলজিকাল পদ্ধতি মার্কার ক্যালসিয়াম বাইন্ডার আয়ন প্রবাহ প্রভৃতির উপর বায়োলজি ভীষণভাবে নির্ভরশীল এক্ষেত্রে আমার কিছুটা পক্ষপাতিত্ব রয়েছে যদি তোমার কাছে বাজেট থাকে তাহলে আমি তোমাকে ফ্লুরোসেন্স নেওয়ারই পরামর্শ দেব সুতরাং অন্যভাবে বলতে গেলে তোমার একটা ভালো মাইক্রোস্কোপ লাগবে যেখানে তুমি ফ্লুরোসেন্স সংযুক্ত করতে পারো ফ্লুরোসেন্স ব্যবহার করে বিভিন্ন ওয়েভলেন্থের মাধ্যমে তুমি সবকিছু পর্যবেক্ষণ করতে পারবে লাল আর সবুজ ফ্লুরোসেন্স দিয়ে তুমি সবকিছু পর্যবেক্ষণ করতে পারবে কিন্তু নীল ফ্লুরোসেন্স দিয়ে তা সম্ভব নয় কারণ এই লেজারগুলো অত্যন্ত দামি সুতরাং এই জিনিসগুলো তোমাকে বিবেচনা করতে হবে নীল লেজার ডায়োড লাল বা সবুজের থেকে দামি এক্ষেত্রে তুমি ফার রেডও ব্যবহার করতে পারো সুতরাং তোমার কাছে চারটে জোন আছে সেগুলো হল ইউভি ব্লু সবুজ লাল এবং ফার রেড এক্ষেত্রে তোমাকে বুঝে সিদ্ধান্ত নিতে হবে তোমার কি চাই সে ব্যাপারে অত্যন্ত সতর্ক হতে হবে তুমি যেরকম চাইবে সেরকমই পাবে ফ্লুরোসেন্ট অ্যাসেম্বলি অত্যন্ত ব্যয়বহুল কিন্তু আমি আগেই বলেছি আমার সামান্য পক্ষপাতিত্ব রয়েছে আমি তোমাকে ফ্লুরোসেন্স যুক্ত করারই পরামর্শ দেব এতে তুমি উপকৃত হবে এটা অত্যন্ত দরকারি তাই এটাকে ছেড়ে দিও না কেমিক্যাল বায়োলজি গবেষণাগার বায়ো ইঞ্জিনিয়ারিং ফেসিলিটি টিস্যু ইঞ্জিনিয়ারিং ফেসিলিটি ডেভলপমেন্ট বায়োলজি ফেসিলিটি বা মেটেরিয়াল ইন্টারফেস ফেসিলিটি যেকোনো ধরনের গবেষণাগারের ক্ষেত্রেই ফ্লোরোসেন্স ব্যবহার অপরিহার্য সুতরাং খরচের চিন্তা না করে কিনে নেয়াই উচিত কি ধরনের লেজার ডায়োড তুমি পেয়েছো সেদিকে লক্ষ্য রাখবে এবং যদি কোন সন্দেহ থাকে তাহলে মাইক্রোস্কোপির ম্যানুয়াল পড়ে নিতে হবে সুতরাং খুব সংক্ষেপে আমি বলতে চাইছি যে তোমার নিজের ধারণা খুব স্বচ্ছ হতে হবে আমি কিছু ব্যবহারিক প্রতিবন্ধকতা সম্পর্কে বললাম যেগুলো কোনো বইতে লেখা থাকবে না বা কোন বিক্রেতা তোমাকে বলবে না বা অনেক ক্ষেত্রে তুমিও উপেক্ষা করে যেতে পারো তুমি জিনিসটি কেনার পর হয়তো বিক্রেতারা তোমাকে এটা সেটা যুক্ত করতে বলবে সুতরাং সেই ফাঁদে পা দিও না যে জিনিসগুলো আমি ভুলে গেছি সেগুলো Refer Time 1156 এই কোর্স চলাকালীন আমার মনে পড়লে জানিয়ে দেব দিনের পর দিন আমি এই সমস্যাগুলোর সম্মুখীন হয়েছি এবং আমি চাইনা তোমরাও সেগুলির সম্মুখীন হও এবারে আমি আরো কিছু যন্ত্রের কথা বলব তোমার ফ্যাসিলিটিতে এই যন্ত্রগুলোর খুবই দরকার পড়বে Refer Time 1215 এখন দুদিকেই তোমার পিএইচ মিটার এর দরকার পড়বে কারণ যখনই তুমি কোনো মিডিয়াম বা বাফার সিস্টেম নিয়ে কাজ করছ তখন তোমার পিএইচ মিটার এর প্রয়োজন হয় এই পিএইচ মিটারটিকেকোনায় বা কোনো নিরাপদ জায়গায় রাখতে হবে যেখান থেকে সহজে এটা পড়ে যাবে না পিএইচ মিটার এর বিভিন্ন স্ট্যান্ডার্ড রয়েছে যেমন পিএইচ ইলেভেন পিএইচ সেভেন পিএইচ টেন ইত্যাদি পিএইচ মিটারের স্ট্যান্ডার্ড তোমাকে নিশ্চিত করতে হবে পিএইচ মিটারকে সঠিকভাবে বন্ধ করে রাখতে হবে এবং তোমার এমন একটা জায়গা থাকবে যেখানে তুমি সবকিছু পরিমাপ করবে পিএইচ মিটার ছাড়াও আরো যে যন্ত্রটি গুরুত্বপূর্ণ যা আমার পরিদর্শন করা বেশিরভাগ গবেষণাগারেই থাকেনা তা হলো অস্মোমিটার অসমোলারিটি সাধারণ ভাষায় যার মানে ধরা যাক আমার কাছে একটি বোতল এবং কোন তরল আছে এবং এর মধ্যে কিছু কণা রয়েছে এই কণাগুলোকে আমি সবুজ রঙ দিয়ে চিহ্নিত করছি তোমরা নিশ্চয়ই পড়েছ যে এই কণাগুলো যে চাপ সৃষ্টি করে তাকে পদার্থের কলিগেটিভ প্রপার্টি বলে অস্মোমিটারে যে পদ্ধতি ব্যবহার হয় তাকে ফ্রিজিং পয়েন্ট ডিপ্রেশন প্রসেস বলে এখন আমি এই ফ্রীজিং পয়েন্ট ডিপ্রেশন প্রসেস নিয়ে বিশদে যাচ্ছি না কারণ এটি পদার্থের কলিগেটিভ প্রপার্টি নিয়ে আলোচনার মধ্যে পড়ে খুব সাধারণ ভাষায় বলতে গেলে এর থেকে তুমি কি অনুপাতে সলিউট উপস্থিত আছে তা জানতে পারো তুমি যদি তোমার বডি ফ্লুইড অর্থাৎ এক্সট্রা সেলুলার ফ্লুইড এর কথা বল তাহলে এর অসমোলারিটি প্রায় 320 মিলি অস্মল হয় অন্যদিকে সেরিব্রোস্পাইনাল ফ্লুইড বডি ফ্লুইড এর থেকে প্রায় 100 ম্যাগনিটিউড কম প্রায় 220 মিলি অস্মল হয় এই মান গুলো কেন গুরুত্বপূর্ণ এবং কেন আমি আবার তোমাদের এগুলো বলছি ধরা যাক তুমি নিউরাল কালচারের জন্য কোনো ডেভলপিং মিডিয়াম নিয়ে কাজ করছ এই ছবিতে নিউরনগুলো কে দেখো ধরা যাক তুমি হিপোক্যাম্পাল নিউরন বা কর্টিক্যাল নিউরন বা ব্রেনের যে কোন অংশের কালচার চাইছো এরা ব্লাড ব্রেন বেরিয়ার দ্বারা সুরক্ষিত থাকে এবং সেরিব্রো স্পাইনাল ফ্লুইডের মধ্যে নিমজ্জিত থাকে নিউরনাল কোষের জন্য মিডিয়াম বানাতে হলে তোমার মিলি অসমোলারিটি সম্পর্কে ধারণা থাকতে হবে বেশিরভাগ নিউরন 200 220 230 বা 260 মিলি অস্মলে ভালোভাবে বেড়ে ওঠে অন্যদিকে রক্তের সাথে সরাসরি সংযোগে থাকা কোষগুলো 320 মিলি অস্মলে ভালোভাবে বেড়ে ওঠে বেশিরভাগ ক্ষেত্রেই কোষগুলো বিশেষ করে ভঙ্গুর নিউরন এবং নিউরন ডেরিভাটাইজ কোষগুলো মরে যায় কোষগুলোর অসমোলারিটি অত্যন্ত বেশি হয় এবং তুমি কোশগুলোর সঠিক বৃদ্ধি দেখতে পাবে না DMEM F12 HAM প্রভৃতি কিছু মিডিয়া অত্যন্ত উচ্চ অস্মলারিটি সম্পন্ন হয় তুলনামূলকভাবে এখনকার কিছু মিডিয়ামের যেমন প্রফেসর ব্রিউয়ার এবং সাউদার্ন মেডিক্যাল স্কুলের Refer Time 1809 বানানো নিউরো বেসাল কোষ প্রভৃতির অসমোলারিটি মোটামুটি 220 250 মিলি অস্মল থাকে সুতরাং তুমি যে মিডিয়াম ব্যবহার করছ তার অসমোলারিটি তোমাকে সময়ে সময়ে পরিমাপ করে নিতে হবে তুমি একটা এপেনড্রফ টিউব এবং কিছুটা নমুনা নিয়ে পরীক্ষা করে দেখতে পারো এটা একটা অত্যন্ত মজাদার কলিগেটিভ প্রপার্টি এটা এক ধরনের নজর রাখা সুতরাং অস্মোমিটার রাখবার জন্য তোমার একটা জায়গা রাখতে হবে সুতরাং কাউন্টারটপ এর জন্য রাখা জায়গাগুলো আমরা অনেকটাই ভর্তি করে ফেলেছি আমাদের কাছে এখন একটা পিএইচ মিটার এবং একটা অস্মোমিটার আছে এখন কোষ বা সেল লাইন বা ফ্রোজেন মিডিয়ামকে গলাবার জন্য তোমার কাছে একটা ছোট ওয়াটার বাথ থাকা দরকার ওয়াটার বাথটিকে কোনো কোনায় বা সতর্কভাবে কোনো জায়গায় রাখতে হবে কারণ জায়গাটি জলে ভর্তি হয়ে থাকতে পারে এবং কাছাকাছি একটা সিঙ্ক থাকতে হবে সুতরাং ভিতরের সেল কালচার ফেসিলিটির কোন এক জায়গায় তোমাকে আরো একটা সিঙ্কের জন্য জায়গা রাখতে হবে তোমাকে একটা ছোট সিঙ্ক এবং তার কাছাকাছি ওয়াটার বাথটিকে রাখতে হবে কারণ ওয়াটার বাথটি তোমার ভর্তি করার প্রয়োজন হবে সুতরাং তুমি নিশ্চয়ই কোন কিছুতে জল ভর্তি করে বয়ে নিয়ে যেতে চাইবে না এবং Refer Time 2010 তোমার কাছে আরো একটি বিকল্প হলো বাইরে কোথাও ওয়াটার বাথটিকে রাখা তোমার ওয়াটার বাথের প্রয়োজন হবেই সুতরাং তুমি কি ধরনের ওয়াটার বাথ কিনছো এবং কোথায় রাখছো সেটা তোমাকেই ভাবতে হবে ওয়াটার বাথের কাছেই সিঙ্ক রাখতে হবে ভিতরে একটা সিঙ্ক রাখা সব সময়ই খুব ভালো পরিকল্পনা কারণ ধরা যাক তুমি কোনো কাজ করছ এবং তোমার হাত ধোয়ার প্রয়োজন হয়েছে তখন তোমাকে এক ঘর থেকে অন্য ঘরে গিয়ে হাত ধুতে হবে তুমি যদি এই সমস্যা কমাতে চাও তাহলে তুমি আরেকটা সিঙ্ক রাখতেই পারো এগুলো সবই তোমার কাছে কতটা জায়গা রয়েছে তার উপর নির্ভর করছে সুতরাং কি কি লাগবে সেগুলো তোমাকে ভেবে রাখতে হবে অবশ্যই তোমার একটা ওয়াটার বাথের দরকার পড়বে এ ব্যাপারে কোন প্রশ্নই ওঠে না তুমি ওয়াটার বাথটিকে এখানে বা এখানে বা এইরকম কোন জায়গায় রাখতে পারো কিন্তু সেক্ষেত্রে তোমাকে বারবার যাতায়াত করতে হবে আরেকটা জিনিস যেটা আমি বলতে ভুলে গেছি যে তুমি যখন কাজ করবে তখন ব্যবহার করার জন্য একটা ক্যামেরা কিনতে হবে তুমি একটা ভালো মানের ক্যামেরার জন্য জেইস্ নিকন অলিম্পাসের মত কোম্পানিগুলোতে খোঁজ করতে পারো কিন্তু এই সবকিছুই তোমার বাজেটের উপর নির্ভর করছে আরো একটা জিনিস হল তুমি কি তোমার মাইক্রোস্কোপ এর ওপরে ক্যামেরা লাগাতে চাও আমি আমার দূরদর্শিতা থেকে তোমাকে এটা করবারই পরামর্শ দেব কারণ এটা তোমাকে সবকিছু রেকর্ড করে রাখতে সাহায্য করবে উদাহরণ হিসেবে ধরা যাক তোমার কাছে একটা খুব সুন্দর ফ্লুরোসেন্ট ছবি আছে তুমি হয়তো পরে কনফোক্যাল মাইক্রোস্কপি বা ওই জাতীয় কিছু করবে কিন্তু তুমি চাইছো তোমার কোষগুলো ফ্লুরোসেন্ট ন্যানোমেটেরিয়াল বা ঐজাতীয় কোন পদার্থের সাথে সংযুক্ত হয়েছে সেই ছবিটি তুলে রাখতে সুতরাং একটা ক্যামেরা থাকা খুবই ভালো এবং সেইসঙ্গে তুমি কোন কোম্পানির ক্যামেরা কিনছো তাও অত্যন্ত গুরুত্বপূর্ণ ক্যামেরা লাগাতে চাইলে তোমার ক্যামেরা রেসোলিউশন কি হবে সেগুলো ঠিক করে রাখতে হবে কিছু কোম্পানি যেমন হামামাৎসু খুব ভালো মানের ক্যামেরা বিক্রি করে কিন্তু তুমি যখনই তোমার সিস্টেমে ক্যামেরা সংযুক্ত করছো তখনই ছবিগুলো তোলার জন্য তোমাকে কাছেই একটা মনিটর রাখতে হবে সুতরাং তোমার মাইক্রোস্কোপ কম্পিউটার সেটআপ এর কাছাকাছি থাকবে মাইক্রোস্কোপ বিক্রেতা তোমাকে সফটওয়্যার প্রদান করবে এবং তোমার একটা ইমেজ প্রসেসিং সফটওয়্যার দরকার হবে সুতরাং তোমার খরচ ধীরে ধীরে বেড়েই চলেছে কিন্তু যখন তুমি উন্নত মানের কাজ করবার চেষ্টা করছো তখন এই জিনিসগুলো থাকা অত্যন্ত জরুরী সুতরাং আমি উপদেশ দেবো যে তুমি যখন একদম প্রথম দিন থেকে তোমার ফ্যাসিলিটি গড়ে তোলার জন্য কাজ শুরু করবে তখন তোমাকে বারবার ভাবতে হবে বা এ বিষয়ে জানে এমন কোন সহকর্মী বা ইউজার গ্রুপের সাথে আলোচনা করে নিতে হবে আমি আজকে এখানেই শেষ করছি পরবর্তী ক্লাসে আমরা আরো কিছু যোগ করব এবং ফ্যাসিলিটি কে আরো ভালো এবং সুন্দর করে তুলতে আরও কিছু নতুন উদাহরণ দেব সুতরাং আমরা আজকে যে যে ব্যাপারে আলোচনা করেছি সেগুলি আবার মনে করা যাক আমরা অবজেকটিভের কিছু প্রাথমিক তথ্য নিয়ে আলোচনা করেছিঅস্মোমিটার একাধিক পিএইচ মিটার এবং ওয়াটার বাথের প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা করেছিএবং একদম শেষে মাইক্রোস্কোপ এর বেসিক সেটআপ এর সাথে একটি ক্যামেরা সেটআপ রাখার বিষয়ে আলোচনা করেছি আমরা একটা মনিটর এবং সেই সাথে ইমেজ প্রসেসিং সফটওয়্যার থাকার কথা আলোচনা করেছি যা অনেক ক্ষেত্রেই মাইক্রোস্কোপ বিক্রেতারা প্রদান করে বা তুমি ফটোশপ বা ওই ধরনের কিছু ইন্সটল করে রাখতে পারো যেখানে তুমি ছবিগুলো স্থানান্তরিত করবে বা কোন ভিডিও তৈরি করবে